সুতরাং আমরা শেষ পর্যন্ত যা বলেছিলাম তা হল চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন যা আমরা এখানে উল্লেখ করেছি তা তাপমাত্রার পরিবর্তন হিসাবে প্রদর্শিত হতে পারে চৌম্বকীয় ক্ষেত্রের এই পরিবর্তনটি আপনি কীভাবে পরিমাপ করবেন আমাদের এখানে থাকা এই দুর্দান্ত সেটআপটিতে ফিরে আসুন এবং আমাদের এটিতে ফোকাস Focusকরা যাক চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনটি আসলে এখানে বসানো এই চৌম্বকগুলি দ্বারা ধরা পড়তে পারে আপনি এই চৌম্বকগুলি দেখতে পাবেন এই Arcs যা এখানে মাউন্ট করা হয়েছে এবং এই আরকগুলি আসলে চৌম্বকীয় ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনকে পরিমাপ করে আমরা কোনওভাবে তাপমাত্রা পরিবর্তনের সাথে সম্পর্কিত হতে চলেছি সুতরাং এটি করার একটি দুর্দান্ত উপায় যদি আপনার স্পষ্টত চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন হয় আপনার চুম্বকের দিকে নজর দেওয়া দরকার বিভিন্ন ধরণের চুম্বক উপলব্ধ সুতরাং আপনাকে এর জন্য এক ধরণের চুম্বক চয়ন করতে হতে পারে আপনি সাজানোর পরিমাপ কন্ডিশনার জানেন যে আপনাকে করতে হবে বৈদ্যুতিন কন্ডিশনার যা করতে হবে সার্কিট যা এই পরিমাপটিকে খুব কার্যকর করার জন্য প্রয়োজন হবে তার জন্য যদি আপনি চূড়ান্তভাবে সেখানে উপলব্ধ চৌম্বকগুলি লক্ষ্য করে দেখেন তবে আপনি জানেন যে 3 ধরণের চৌম্বক আসলে কোনটি নিচে রাখতে পারে এক ধরণের চৌম্বক হল নিউওডিয়ামিয়াম চুম্বক যা আসলে এনডি ফে বি নামে লেখা হয় এগুলিকে সাধারণত নিউওডিয়াম বলা হয় চুম্বক তারপরে সমারিয়াম কোবাল্ট এসএম কো চুম্বক রয়েছে তারপরে আপনার কাছে অ্যালিনিকো চুম্বক রয়েছে এবং আপনার সিরামিক চুম্বকও রয়েছে সুতরাং আপনি তাদের যে কোনও একটি চয়ন করতে পারেন সুতরাং এখানে আপনার সেই ধরণের চৌম্বকটি বেছে নেওয়া দরকার যা মূলত খুব নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিতে দেখায় যা খুব সুন্দর বৈশিষ্ট্যযুক্ত চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনের প্রয়োজনীয়তাটি মেটাতে যা মূলত তাপমাত্রার পরিবর্তনের সাথে মিলে যায় কারণ আপনি প্রকৃতপক্ষে তাপমাত্রাটি দেখছেন তার জন্য আপনাকে যা দেখতে হবে তা দেখতে হবে এই চুম্বকের সাথে জড়িত সহনশীলতা হল আপনি একে যথাযথতা বলতে পারেন আপনার এই সম্পত্তিটির দিকে নজর দেওয়া উচিত সহকারীতা একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং তাপমাত্রা সহগ কারণ আপনি যখন থাকবেন তখন এটি খুব আগ্রহের বিষয় আমি মনে করি তাপমাত্রা সহগকে পরিমাপ করার চেষ্টা করছি একটি শব্দ সুতরাং আমি যাইহোক এটি সংক্ষেপে করব তবে আমার এটি আরও কমিয়ে দেওয়া উচিত নয় সুতরাং তাপমাত্রা সহগ এটি সাধারণত এটিতে এই নিউওডিয়ামিয়াম চুম্বকটি মূলত সর্বোচ্চ সংক্ষিপ্ততা রয়েছে কিছু সংখ্যা আছে এবং আমি সেই সংখ্যাটি লিখতে যাচ্ছি 30 এবং অবশ্যই একটি ইউনিট রয়েছে আমি আপনাকে নির্ধারণ করতে পারি যে সেই ইউনিটটি কী ধনাত্মকতা এবং এটিতে তাপমাত্রার সহগও রয়েছে যা 011 ° সিআই এছাড়াও আপনি খুঁজে বের করতে চান যে এই বিয়োগ চিহ্নটি ঠিক আছে কেন এটি বেশ সুস্পষ্ট তবে কেন এটি সত্যিই 011 ° C হিসাবে চমত্কারভাবে লেখা হয়েছে তা দেখার জন্য আপনাকে সম্ভবত কিছুটা চিন্তা করতে হবে সুতরাং যদি আপনি এখন ফিরে এসে বলেন যে আমাকে ভারবহন তাপমাত্রাটি এখানে পরিমাপ করতে হবে যা এই এখানেই রয়েছে এই বলটিই আমাকে বেছে নিতে হবে এমন একটি চৌম্বক আপনি যখন এটি সম্পর্কে কথা বলছেন তখনই আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আসলে কথা বলছেন সমস্ত সময় ডিজাইনের পছন্দগুলি মূলত এর অর্থ হল আপনি কেবল একটি বিকল্পের বিষয়ে কথা বলতে পারবেন না একটি নির্দিষ্ট উপায়ে আপনি একটি নির্দিষ্ট ডিজাইনের পক্ষপাতদুষ্ট হন ডিজাইনের পরিবর্তে ডিজাইনটি বেছে নিতে খুব অনুকূল হতে হবে ডিজাইনটি আপনি যে প্রয়োজনীয়তার সাথে ফিট করছেন আবার শুনুন আপনি ডিজাইনটি বেরিয়ে আসতে দেখছেন আপনি তাপমাত্রায় তাপমাত্রা পরিবর্তন পরিমাপের উদ্দেশ্যে চুম্বক ব্যবহার করতে চেয়েছিলেন এর জন্য আমরা চারটি আলাদা চুম্বক নিউডিমিয়াম সমারিয়াম কোবাল্ট এসএম কো বলেছিলাম তখন আপনি এলিকানো এবং তারপরে সিরামিক বলেছিলেন আপনাকে তাদের মধ্যে আবার একটি বেছে নিতে হবে এবং তার অর্থ হল মূলত ডিজাইনের অর্থ কেবল একটি দিক নয় তবে আপনাকে নকশার বিকল্পগুলি সন্ধান করতে হবে এবং সেরা সম্ভাব্য বিকল্পটি বেছে নিতে হবে এখন এটি সরে যেতে পারে যে আপনি বলতে পারেন যে এই পদ্ধতিটি বল ভারবহন তাপমাত্রা পরিমাপের সবচেয়ে উপযুক্ত উপায় কেন আমরা এই পদ্ধতিটি কেন বেছে নিচ্ছি কেন আমরা কোনও তাপমাত্রা সেন্সর পদ্ধতিতে কিছু বলতে পারি না আক্রমণাত্মক তাপমাত্রা পদ্ধতি সিস্টেম সঠিক এখন যে কারণটি আমরা করতে চাইছি না সেটি আবার সেটআপে ফিরে যাক আপনি এটি করতে চান না এমন কারণ হল বেশিরভাগ ক্ষেত্রে এই বিয়ারিংগুলি অটোমোটিভগুলির অভ্যন্তরে গভীরভাবে এম্বেড করা হয় এমন কোনও যন্ত্রপাতি চালায় যা মেশিনটি ঘুরিয়ে দেয় যা মূলত আপনি শক্তি স্থানান্তর করার চেষ্টা করছেন বা আপনি যে কোনও ঘূর্ণন সিস্টেমে এই বিয়ারিংগুলি রাখার চেষ্টা করছেন যা মূলত চেষ্টা করছে তা অনুমতি দেবে তাদের অবস্থা জন্য একটি মনিটর করার চেষ্টা এগুলি সমস্ত গভীরভাবে এম্বেড করা হয় এগুলি নির্দিষ্ট সিস্টেমে আবদ্ধ সুতরাং পরিমাপের কোনও অ আক্রমণাত্মক পদ্ধতি কেবল আচ্ছাদনগুলির ঘেরটি পরিমাপ করতে চলেছে এটি সরাসরি ভারবহনটি সরাসরি পরিমাপ করে না মনে রাখবেন আপনি এই চৌম্বকগুলি দেখুন সেগুলি বেয়ারিংয়ের অভ্যন্তরীণ বর্ণের উপর গতিযুক্ত এবং আপনার পরিমাপ সিস্টেমগুলি বৈদ্যুতিন পরিমাপ সিস্টেম রয়েছে যা সরাসরি তাপমাত্রা পড়ছে এবং প্রকৃতপক্ষে পরিমাপ করছে চৌম্বকীয় ক্ষেত্র পরিমাপ এবং আপনি কীভাবে ক্যাপচার করবেন যা এই বোর্ড থেকে আসে এটি হল সেন্সর এবং আপনি দেখতে পারেন যে এই বৈদ্যুতিনটি মূলত চৌম্বকীয় ক্ষেত্রটি পরিমাপ করছে চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন আপনি প্রাথমিক চৌম্বকীয় ক্ষেত্রটি পড়া শুরু করেন এবং যদি ভালটি খারাপ হয় তবে চৌম্বকীয় ক্ষেত্রেও পরিবর্তন আসে যা সরাসরি এই হল সেন্সর দ্বারা ক্যাপচার করা হয় বৈদ্যুতিন এবং এই ইলেকট্রনিক্সের সমস্ত এখন প্রয়োজনীয় যোগাযোগ ইউনিটগুলিতে মিলিত হয় এবং এরকম আরও অনেক কিছু এখন মজার আকর্ষণীয় অংশটি হল এই বিশেষ সিস্টেমটি মূলত আপনি কীভাবে এই সমস্তকে একসাথে রেখেছেন সেদিকে ফোকাস করবে আমরা একটি বোর্ড সম্পর্কে উল্লেখ করেছি যা এই জাতীয় ছিল আপনি দেখতে পাচ্ছেন যে এটি পিসিবি যা আমরা ল্যাবটিতে বিকাশ করেছিলাম এই সিস্টেমগুলির সাথে সরাসরি এই তারগুলি সংযোগ করার জন্য মূলত ইন্টারফেস রয়েছে এবং একটি শক্তি সঞ্চয়ী ডিভাইস রয়েছে যা এখানে রয়েছে এটি একটি সুপার ক্যাপাসিটার বা একটি আল্ট্রা ক্যাপাসিটার হিসাবে তাদের বলা হয় যা এই ভারবহন তাপমাত্রা পরিমাপের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে এর পিছনে সমস্ত প্রয়োজনীয় পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট এবং যোগাযোগ মডিউল রয়েছে আসুন আমরা এই যোগাযোগ মডিউলের আরও কিছুটা বিশদ দেখি আপনি দেখতে পাবেন যে এখানে এই ছোট্ট সিস্টেমটি রয়েছে যা সম্ভবত আপনি এটি এইভাবে রাখতে চাইবেন সম্ভবত এইভাবে কিছুটা এইভাবে রাখব এবং আপনাকে দেখাব ঠিক আছে সুতরাং আপনি এই ছোট্ট সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি এখানে এই সাদা অংশটি মূলত একটি ব্লুটুথ লো এনার্জি মডিউলটির চিপ অ্যান্টেনা যা এই এসওসিটিতে একীভূত হয় এই এসওসিটি মূলত চিপের উপর একটি সিস্টেম হিসাবে এটি ডাকা হয় বলা হয় নর্ডিক নামে একটি সংস্থা থেকে অর্ধপরিবাহী সুতরাং আমি লিখব নর্ডিক অর্ধপরিবাহকটি সেই সংস্থার নাম যেখানে আমরা এই চিপটি কিনেছিলাম এই চিপটিকে এনআরএফ 51822 বলা হয় A খুব জনপ্রিয় একটি মাইক্রোকন্ট্রোলার আমরা এই পর্যায়ে এই মাইক্রোকন্ট্রোলারের বিশদে প্রবেশ করতে পারব না তবে কেবল বলার জন্য আপনি যে এই সিস্টেমে একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে এবং এতে একটি ব্লুটুথ কম শক্তি রেডিও রয়েছে যা সিস্টেমে সংহত যেমন আপনি জানেন যে ব্লুটুথ নিম্ন শক্তি আইএসএম ব্যান্ড ব্যবহার করে 24 গিগাহার্টজ এর আইএসএম ব্যান্ড ফ্রিকোয়েন্সি ২৪ গিগাহার্টজ ব্যাপ্তিতে কাজ করে এবং এটি স্মার্ট ব্লুটুথও বলে কখনও কখনও তারা এটিকে এটি স্মার্ট ব্লুটুথ এবং কিছু লোক হিসাবে ডাকে এবং আসলে এটি এটি আসলে BLE 40 সিস্টেম এবং এটি এখন এবং এখন সর্বশেষত সত্যই সর্বশেষে স্থানান্তরিত হয়েছে সুতরাং আমাকে এটি লিখতে দাও প্রকৃতপক্ষে এখন সর্বশেষে চলে গেছে সর্বশেষে 50 বিএলই হয় আমরা এই বিবরণটি কিছুটা পরে যাব তবে এখানে একটি বিভিন্ন সংস্করণ ছিল একটি 40 ছিল এবং তারপরে আমি বলতে চাই 4X মূলত বেসিক 40 এর কিছু উন্নতি ঘটেছে যা বছরের পর বছর ধরে ঘটেছিল তবে আমি যে বিন্দুতে গাড়ি চালানোর চেষ্টা করছিলাম সেটিকে মনে রাখবেন না যে এই তাপমাত্রাটি আমরা এখানে এই সিস্টেমে এখানে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম এখানে এই তাপমাত্রাটি এই নিউওডিয়াম ম্যাগনেট দ্বারা পড়েছিল যা আমরা ব্যাখ্যা করেছি যা আমরা পূর্ববর্তী চার্টে দেখিয়েছিলাম যা আমরা বলেছিলাম নিউওডিয়ামিয়াম চুম্বক এই নিউওডিয়ামিয়াম চৌম্বক দ্বারা যা এই ভারবহনটির সাথে সংযুক্ত ছিল এবং এটি হল সেন্সর ব্যবহার করেচৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনটি পড়ছিল এবং তার পরেও এই সুন্দর ছোট এসওসি ইন্টারফেস করা হচ্ছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি একটি দুর্দান্ত আইওটি সিস্টেম এবং একটি বল বহন করার তাপমাত্রা শর্ত পর্যবেক্ষণ পরিমাপ করার একটি দুর্দান্ত উপায় আমরা করব এই বোর্ডের কিছু ফলাফল দেখুন তবে আমি বন্ধ করার আগে আপনাকে বলতে চাই যে এই বোর্ডের আসলে এই বোর্ডটি কী তা মূলত আমি এই বোর্ডের একটি ছবি আঁকব সুতরাং আসুন আমরা ফিরে যাই এবং এই বোর্ডে যা আছে তা সব আঁকুন এর কেন্দ্রস্থলে এই বোর্ডটির আসলে এই এনআরএফ 51822 রয়েছে এবং অবশ্যই আমরা উল্লেখ করেছি যে এই 51822 আসলেই একটি বেতার কম যোগাযোগের জন্য একটি ব্লুটুথ কম শক্তি মডিউল রয়েছে সাধারণত আমাদের একটি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন বা সম্ভবত ড্রাইভারের ড্যাশবোর্ডDriver's Dashboard বলা যাক কারণ এটি আবার শুরু করা যাক যে এটি একটি বল বহন যা অটোমোবাইলের Automobile'sঅংশ এবং অটোমোবাইল ভারবহন তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এবং ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে অটোমোবাইল ড্রাইভারের বা এটিও সম্ভব যে এই বল ভারবহন একটি ওয়ার্কশপে কোনও অপারেটরের অংশ একটি কারখানার সেটআপে যেখানে লেথ থাকে বা লেথ সিস্টেমের উপর একটি মিলিং মেশিন রয়েছে যা মূলত এই বলটিও প্রচুর পরিমাণে রয়েছে মোটর সংযুক্ত যেখানেই ঘোরানোর ব্যবস্থা রয়েছে যেখানেই ঘোরার জন্য বিয়ারিংস আপনার এই বল ভারবহন প্রয়োজন বিভিন্ন আকারের সেই বিশদটি নিয়ে আসুন তবে যে কোনও ঘূর্ণায়মান যন্ত্রপাতিটির জন্য এই বল ভারবহন প্রয়োজন হবে এবং এই বল ভারবহন তাপমাত্রা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে আসুন আমাদের বলতে দিন যে অপারেটর যিনি সরঞ্জামগুলি আসলে কীভাবে কাজ করছে তা জানতে আগ্রহী সুতরাং এটি কেবল এটিই হতে পারে যে তার হাতে একটি মোবাইল ফোন রয়েছে এবং যে কোনও সমালোচনামূলক পরামিতি সরাসরি তার মোবাইল ফোনে প্রদর্শিত হয়েছে এই আইওটি সিস্টেমটি দেখুন এখানে এমন সরঞ্জাম রয়েছে যাতে এই সিস্টেমটি রয়েছে এবং তারপরে আপনি কয়েকটি পরিমিতি সমালোচনা করার চেষ্টা করছেন সরঞ্জামগুলির পরামিতি নিজেই এই সরঞ্জামের শর্ত মনিটরিং করে এই বোর্ডটির এখন কী অভিনবত্ব আমরা এই বোর্ড সম্পর্কে উল্লেখ করেছি এই বোর্ডটি অবশ্যই নিশ্চিত অভিনবত্ব এবং কেন আমরা এই বোর্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি উভয় পিছনে পাশাপাশি সামনের অংশে করার চেষ্টা করছে এটিকে ফিরে যেতে দিন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ জিনিসগুলি রাখুন এই এনআরএফ স্পষ্টতই কিছুটা শক্তি ব্যবহার করতে হবে যার মূলত এটির একটি ভিডিডি এবং একটি গ্রাউন্ড প্রয়োজন সুতরাং আসুন আমরা এই ভিডিডি এবং গ্রাউন্ড কল করি ভাল জিনিসটি হল এই এনআরএফ যা মূলত তার কিছু ইন্টারফেসের মাধ্যমে হল সেন্সর থেকে ডেটা ক্যাপচার করছে যদি এটি অ্যানালগ ইন্টারফেস হয় তবে এটি ডিজিটাল রূপান্তরকারী ইন্টারফেসের সাথে একটি এনালগের মাধ্যমে হবে যদি এটি হয় তবে একটি বাইনারি স্থিতি এটি বলি সাধারণ উদ্দেশ্য ইনপুট আউটপুট জিপিআইও এর মাধ্যমে হবে বা এটি যদি কোনও ডিজিটাল বাস ইন্টারফেসের মাধ্যমে হয় তবে এটি এসপিআই বা আই 2 সি ইন্টারফেস হিসাবে পরিচিত যা এই ডিজিটাল বাসগুলির মাধ্যমে হতে পারে এটি একটি এডিসি এনালগ ইন্টারফেস এটি 1 বা 0 এর এখনও একটি সাধারণ বাইনারি স্থিতি হতে পারে যা জিপিআইওর মাধ্যমে আসতে পারে সুতরাং আমাকে এটি সরাতে দাও যাতে আমরা আমাদের ছবিটি আরও ভালভাবে আঁকতে পারি এটি স্থল এবং এটি জিপিআইও এটি একটি এডিসি এবং এটি এসপিআইও বা আই 2 সি সুতরাং এটি এডিসি আসলে এটি এখানে এডিসি লেখা হয়েছিল এবং আমি কেবল প্রদর্শন করতে চেয়েছিলাম সুতরাং আমি এই ছবিটি উন্নত করব সুতরাং এটি এডিসি এই এসপিআইও এটি জিপিআইও দুর্দান্ত সেই বোর্ডের অভিনবত্ব কী বোর্ডের অভিনবত্বটি সত্যই এই বোর্ডকে শক্তিশালী করছে এই বোর্ডের জন্য এই পাওয়ার বোর্ড বিদ্যুৎ সরবরাহ বা পাওয়ার ভিডিডি আসলে সিস্টেম থেকেই নেওয়া হয় সুতরাং আমি এটি প্রদর্শন করব সুতরাং এই ব্লকটি এখানে আপনার সমস্ত মনোযোগ প্রদান করা সবচেয়ে সমালোচনামূলক ব্লক এবং এটি হ্রাস করা শক্তি এটি কীভাবে ফসল কাটাচ্ছে আমরা কীভাবে জানব যে আমাদের কৌতূহলটি সন্তুষ্ট হয় আসুন আমরা ফিরে আসি এবং এই বোর্ডটি দেখি এবং আসুন আমরা আসলে এই সিস্টেমটির দিকে ফিরে তাকাব আসলে আমরা এই সিস্টেমে যা করেছি তা হল আপনি যদি সাবধানতার সাথে লক্ষ্য করেন তবে এই চৌম্বকগুলি ঠিক আছে যা যা ভার্চিংয়ের অভ্যন্তরীণ বর্ণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের সাথে সংযুক্ত রয়েছে যা আমরা গতবার সাবধানতার সাথে দেখলে বললাম এটি হল হল সেন্সর ইলেক্ট্রনিক্স এই এই হল সেন্সর ইলেকট্রনিক্স মূলত এইগুলি আছে এখানে আসলে এখানে একটি কয়েল রয়েছে যা সম্ভবত আমি ঘোরানো এবং আপনাকে অন্য দৃষ্টিকোণে দেখাব আপনি দেখতে পাচ্ছেন এটি একটি কয়েল এটি একটি কুণ্ডলী এটি মূলত একটি কুণ্ডলী এবং এটি প্রকৃতপক্ষে কিছু বিদ্যুতের নির্দিষ্ট পরিমাণ শক্তি প্ররোচিত করছে কারণ এই নিউওডিয়াম ম্যাগনেটগুলি সংযুক্ত রয়েছে বিয়ারিংয়ের তাপমাত্রা সংবেদন করার উদ্দেশ্যে তো তুমি কি করছ আপনি এখানে একটি অদ্ভুত কাজ করছেন এই অর্থে যে আপনি কেবল বল বহন করার তাপমাত্রাটিই পরিমাপ করছেন না আপনি থিয়োস নিউওডিয়াম ম্যাগনেটগুলিও ব্যবহার করছেন মূলত একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ভোল্টেজ উত্সাহিত করার জন্য এবং এই কয়েল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি যা এখানে সংযুক্ত রয়েছে এটি এই কুণ্ডলীটি আপনি এই নীল রঙের নীল রঙ দেখতে পারেন এখানে এটি মূলত একটি কুণ্ডলী সুতরাং এবং এই কয়েলটি আপনাকে মূলত একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ আউট দেয় প্রতিবার যখন এই ভারবহনটি এটি ঘোরান তখনই এখানে একটি নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ প্রেরণা হয় সুতরাং একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আঁকানো আছে আপনি এই পিসিবি ব্যবহার করে সমস্ত শক্তি শর্ত করুন যা এটি আপনাকে একটি এসি আউটপুট দিচ্ছে যদি সেখানে ডায়োড থাকে সরবরাহটি পুনরুদ্ধার করুন এবং এই শক্তিটি এখানে এই ক্যাপাসিটারের মধ্যে সঞ্চয় করুন এটি একটি সুপার ক্যাপাসিটার এবং তাপমাত্রা পরিমাপের জন্য হল সেন্সরটিকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই শক্তিটি ব্যবহার করুন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রথমে সিস্টেমটি ঘুরিয়ে দিয়ে প্রাথমিকভাবে পুরো জিনিসটি বুটস্ট্র্যাপ করছেন এবং কিছু পরিমাণ শক্তি প্ররোচিত হয় কিছু পরিমাণ ভোল্টেজ এখানে এই কয়েল দ্বারা প্ররোচিত হয় এবং এই বোর্ডটিকে এখানে ক্ষমতা দেয় আপনি খুব চালাক শক্তি পরিচালনা করেন একটি খুব চালাক শক্তি পরিচালনা সার্কিট যা আমি এই ব্লকে এখানে দেখিয়েছি একটি খুব চালাক শক্তি রেখেছি সুতরাং আমি এই স্মার্ট কল একটি খুব স্মার্ট শক্তি পরিচালনা ব্লক এখানে এবং আপনি রাখুন সেন্সিংয়ের উদ্দেশ্যে এই এনআরএফকে বিদ্যুৎ সরবরাহ করুন সেন্সিং হয় ডিজিটাল রূপান্তর এডিসি পোর্টস বা এসপিআই আই 2 সি এর ডিজিটাল মাধ্যমে যা ডিজিটাল সেন্সর প্রকৃতপক্ষে এই নির্দিষ্ট ক্ষেত্রে আমরা আসলে এডিসি ব্যবহার করছি সুতরাং প্রকৃতপক্ষে হল সেন্সর আউটপুটটি সরাসরি এই এডিসির সাথে সংযুক্ত রয়েছে এবং এটি আসলে এডিসির নমুনাগুলি পরিমাপ করছে যা বলটি কার্যকরভাবে তাপমাত্রা দুর্দান্ত দেখায় সুতরাং এটি একটি দুর্দান্ত আইওটি সিস্টেমের বড় সংক্ষিপ্তসার যা আপনি কল্পনা করতে পারেন যেখানে আপনাকে কোনও নির্দিষ্ট প্যারামিটার পরিমাপ করার উপায়গুলি দেখতে হবে যেখানে প্রতিবার যখন ডিজাইনের বিকল্পগুলি আপনাকে দেখতে হবে আইওটির জন্য ডিজাইন বলুন আপনি বলে থাকেন যে বিকল্পগুলির দিকে লক্ষ্য রাখুন কোনও নির্দিষ্ট নকশাই সবচেয়ে ভাল যা আপনার নিজের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শিখতে পারবেন যা আপনি সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য একটি নকশাকে অনুকূলিত করতে পারবেন তবে তারা তা করতে পারে অনেক বিকল্প হতে পারে এবং এটি যেমন একটি বিকল্প পরিমাপ এখন আসুন আমরা এই সমস্তটি ঠিকভাবে দেখি যে তাপমাত্রা সহ্য করার বিষয়ে পুরো জিনিসটি মাপার একমাত্র উপায় কেন আমি পরিমাপের অন্যান্য পদ্ধতি ব্যবহার করছি না আসুন আমরা একটি সর্বাধিক জনপ্রিয় উপায় বলতে যাক যার মাধ্যমে আপনি ভারবহন সম্পর্কে যোগাযোগ করতে চান না তবে আপনি ভারবহনটির তাপমাত্রাটি আইআর তাপমাত্রা সেন্সরগুলি আক্রমণাত্মক আইআর তাপমাত্রা সেন্সর ব্যবহার করতে পারেন তা পরিমাপ করতে চান সুতরাং আসুন আমরা আমাদের ফোকাসকে অন্য ধরণের সেন্সরটিতে স্থানান্তর করি যা মূলত সেন্সর যা প্যানাসনিক নামে পরিচিত একটি সংস্থার এটি প্যানসোনিক গ্রিড EYE EYE সেন্সর এই সেন্সরটি একটি 8 × 8 সেন্সর তার মানে এখানে একটি নির্দিষ্ট পরিসীমা পিক্সেল রয়েছে বা আমি নির্দিষ্ট অঞ্চল বলতে পারি পরিমাপের তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট ক্ষেত্র সুতরাং এই গ্রিড আই সেন্সরটি সম্পূর্ণরূপে মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস কীভাবে হয় আবার এটি স্ট্যান্ডার্ড উপায় আপনার কাছে একটি মাইক্রোকন্ট্রোলার ব্লক রয়েছে আমি আগে এই ছবিতে ডিজিটাল যোগাযোগ ব্লক সম্পর্কে বলেছিলাম আপনি ডিজিটাল যোগাযোগ মডিউল সম্পর্কে কথা বলতে পারেনযা এসপিআই বা আই 2 সি এর মাধ্যমে হতে পারে এটি কিছুই নয় তবে আন্তঃ আইসি যোগাযোগ আই 2 সি কে আসলে আন্তঃ আইসি যোগাযোগ বলা হয় এসপিআই হল সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস এটি মূলত 3 বা 4 তারগুলি শারীরিকভাবে আপনি যে সিস্টেমগুলিতে যোগাযোগ করতে চান তার মধ্যে ব্যবহার করে এবং আই 2 সি অবশ্যই 2 টি তার ব্যবহার করে সুতরাং এই মাইক্রোকন্ট্রোলারটি মূলত আই 2 সি ইন্টারফেসের উপরে এই গ্রিড আইতে যোগাযোগ করছে যার অর্থ এটি আপনি এখন এই লাইনটি বন্ধ করে দিতে পারেন এবং সুন্দরভাবে এখানে 2 টি লাইনের সাথে প্রতিস্থাপন করতে পারেন এবং এটি গ্রিড EYE সেন্সর এখন আমি দুঃখিত হবে পরিমাপের এই নির্দিষ্ট অঞ্চল তাই আমি এগুলিকে কেবল এখানে সরিয়ে ফেলতে হবে এটির সাথে যুক্ত হতে হবে মূলত আমি এখানে একটি লাইন দিয়ে লিখতে পারি এখানে অবশ্যই কিছু ভিডিডি এটি অবশ্যই ভিডিডি এবং এটি ভিত্তিতে এটি পাওয়ারও প্রয়োজন সুতরাং ভিডিডি এবং আপনার এখানে প্রায় প্রয়োজন এই 2 লাইন মূলত সেখানে ডাকা হয় এই আই 2 সি এর সাথে যুক্ত নামগুলিকে এসসিএল এবং এসডিএ বলা হয় এসসিএল সিরিয়াল ক্লক নির্দেশ করে সুতরাং আসুন আমরা এই এসসিএলকে কল করি এবং এটি এসডিএ এটি 2 ভিডিডি র প্রতিরোধক আমরা পাশাপাশি চলতে চলতে এই 2 টি প্রতিরোধকের সাধারণ মানগুলি দেখতে পারি তবে এই মুহুর্তের জন্য ধরে নেওয়া যায় যে প্রতিরোধকগুলি টানাতে এইগুলি প্রয়োজনীয় এবং এটি এসসিএল মূলতঃ ঘড়ি এবং এসডিএ হল ডেটা Dataযা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোকন্ট্রোলারের কাছে গ্রিড আই সেন্সরকে একটি ঘড়ির উপর দিয়ে কমান্ড দেয় যাতে তার চেয়ে সহজ এটি এই সেটআপটিতে ফিরে যাওয়া প্রয়োজনীয় ইন্টারফেসটি আসুন দেখি যে আমি এখানে যে পুরো জিনিসটি দেখিয়েছি এই পুরো জিনিসটি বাস্তবে বাস্তবে এটি কীভাবে অনুধাবিত হয় আসুন আমাদের এই হার্ডওয়্যারটি দেখি এই হার্ডওয়্যারটি আপনি দেখতে পাচ্ছেন এই প্যানাসোনিক সেন্সরটি এখানে এটি গ্রিড আই সেন্সর এবং আপনি যদি এটি দেখেন যে আমরা এটি দিয়ে কী করেছি এটি একটি স্ট্যান্ডার্ড আরডুইনো বোর্ড এটি একটি স্ট্যান্ডার্ড আরডুইনো বোর্ড এটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড সম্পর্কে কথা বলা হয়েছে সুতরাং এর মধ্যে 2 এর মধ্যে এর ইন্টারফেস এবং আপনি যদি দেখেন যে আপনি যদি এই আই 2 সি ড্রাইভারটি বিকাশ করেন এবং এটি যে কোনও পৃষ্ঠকে পরিমাপ করতে চান তার দিকে ফোকাস করেন আপনি 64 পিক্সেল উপাদান দেখতে পাবেন যা আমি এখানে প্রদর্শন করছি আপনি যে 64 গ্রিড আই পিক্সেল উপাদানগুলি দেখেন সেগুলি প্রয়োজনীয়ভাবে তাপমাত্রা নির্দেশ করে যদি আমি গ্রিড আই সেন্সরের দিক পরিবর্তন করি তবে এটিও পরিবর্তিত হবে আপনি দেখতে পারেন প্রথমে এই গ্রিড আই সেন্সরটিকে একটি নির্দিষ্ট দিকের একটি বিশেষ দিকে ফোকাস করতে দিন সুতরাং আসুন এখন এই গ্রিড আই সেন্সরটিতে ফিরে আসি সুতরাং আমি গ্রিড আই সেন্সরটি এটির মতো রাখি এখন আসুন স্ন্যাপশটটি এখানে স্ন্যাপশটটি দেখুন এখন গ্রিড আই সেন্সরটির দিকে ফিরে তাকাও এবং এটিকে ঘুরিয়ে ফেলি এখন আমাদের সেখানে ফিরে তাকান আপনি দেখতে পারেন সুতরাং আপনি এগুলির প্রতিটি দেখতে পাচ্ছেন আপনি এগুলি গণনা করতে পারেন যে এখানে 64৪ পিক্সেল উপাদান রয়েছে তাপমাত্রাটি বর্ণিত সুন্দর রঙ রয়েছে যা রঙগুলি আসলে তুলনামূলক আপনি দেখতে পারবেন যে প্রতিটি পিক্সেল উপাদানটির তাপমাত্রা উদাহরণস্বরূপ কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে প্রথম পিক্সেল উপাদানটি 1 ডিগ্রি 35 ডিগ্রি 34 দিয়ে পরিবর্তিত হচ্ছে এবং দ্বিতীয় পিক্সেল উপাদানটি আসলে ৩ 36 এ পরিবর্তিত হচ্ছে এবং তাই এটি আপনাকে তাপমাত্রার মানগুলির একটি অ্যারে দিচ্ছে যা এটি আসলে পরিমাপ তাপমাত্রা এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এর জন্য গ্রিড আই সেন্সরের এই ধরণের স্পেসিফিকেশনটি কী আমাদের আপনার সন্ধান করতে পারে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিখে রাখি প্রথম যে বিষয়টি সম্পর্কে আপনি উদ্বিগ্ন হবেন তা হল এই জাতীয় সংবেদকের পাওয়ার খরচ কী ভাল আমরা যা করেছি তা হল আমরা এটি 33 ভোল্টে পরিচালনা করেছি এবং এটি সেন্সরটির একটি বর্তমান বর্তমান ব্যবহার গ্রহণ করে যা সাধারণ মোডে 45 এমএ বলি A সেন্সর সমর্থন করে এমন অন্যান্য মোড রয়েছে যা এই মুহুর্তে খুব বেশি ব্যবহৃত হতে পারে না ভাল এই বিশেষ জিনিসটি দেখে আপনাকে পাওয়ার পরিচালনা করতে হবে সুতরাং আমাকে সম্পূর্ণতার জন্য আমাকে এই 3 টি স্পেসিফিকেশনটি কেবল এই 3 নম্বরগুলি লিখতে দিন সাধারণ মোডের আওতায় 45 এমএ 02 এমএ যখন এটি স্লিপ মোডের নীচে থাকে এটি একটি ঘুমের মোডের নীচে এবং স্ট্যান্ডবাই মোড হিসাবে পরিচিত যা 08 এমএ আমরা কেবলমাত্র এই নির্দিষ্ট সাধারণ মোডটি বিবেচনা করব যখন এটি কেন এই আরও 2 টি 2 মোড কেন এই মোডগুলি গুরুত্বপূর্ণ মূলত আপনি যখন আইওটিগুলির জন্য আইওটি ডিজাইনের কথা বলছেন এবং আপনার মূলত আপনি শারীরিক পরিবেশকে সংবেদনশীল করতে এবং ব্যাটারিগুলি থেকে তাদের চালিত করতে জানেন তখন এই ব্যাটারিগুলি কত দিন স্থায়ী হয় সে সম্পর্কে আপনাকে সত্যিই চিন্তা করতে হবে সেখানে এই ব্যাটারিগুলি প্রতিস্থাপনের জন্য ব্যয় কী হবে সম্পর্কিত একটি খরচ হয় সুতরাং আপনি যদি আজীবন সর্বাধিকতা না বাড়িয়ে থাকেন তবে এই ডিভাইসটি কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে প্রকৃতপক্ষে নিরীক্ষণ বা মোতায়েনের পরিমাণকে সর্বাধিক পরিমাণে না বাড়িয়ে দেয় এতে প্রচুর আইওটি লাগবে স্থাপনা নিজেই একটি বিশাল ব্যয় বহন করবে আপনি যখন খুব বড় আকারের দিকে তাকান যখন আপনি সত্যিই যখন মূল্যবান হবেন না কারণ লোকেরা আসলে এই বিষয়ে কথা বলছে যে গবেষণাগুলি ২০২০ সাল নাগাদ কোটি কোটি ডিভাইস নিয়ে কথা বলেছে কয়েক হাজার রিপোর্ট বলেছে ২০ বিলিয়ন কিছু রিপোর্ট বলেছে ৫০ বিলিয়ন সুতরাং এটি নির্দেশ করে যে এখানে প্রচুর সংখ্যক ডিভাইস থাকবে এবং এই ডিভাইসগুলির প্রতিটি ব্যাটারি ব্যবহার করে চালিত ঠিক এটি একটি প্রশ্ন যা আমরা চেষ্টা করব এবং এই কোর্সে উত্তর দেব এবং ব্যাটারির দিকে তাকানোর একমাত্র উপায় আপনি আকর্ষণীয় কিছু করতে পারেন যা আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে আপনি আসলে শক্তি সংগ্রহ করতে পারেন পরিবেশ থেকেই সুতরাং আমরা সবেমাত্র খুলেছি এবং বলেছি এটি সিস্টেম থেকে নিজেই সুবিধাবাদীভাবে শক্তি সংগ্রহ করতে পারে এটির একটি ভাল সম্ভাবনা তবে আসুন আমরা যখন এগিয়ে চলি তখন আরও অনেক কাঠামোগতভাবে শক্তি সংগ্রহের পুরো গামুটটি দেখুন তবে আমরা সেই বিশদে যাওয়ার আগে অবশ্যই আপনাকে অবশ্যই এই 455 এমএর স্বাভাবিক মোড স্লিপ মোড এবং স্ট্যান্ডবাই মোডের এই পরামিতিগুলি দেখতে হবে কারণ আপনি বিদ্যুতের ব্যয়কে সর্বাধিকতর করতে চান এটি আপনি ক্ষুদ্রতর করতে চান তবে আপনি সেন্সর অধিকার সহ সম্পূর্ণ আইওটি সিস্টেমের বিদ্যুৎ খরচ হ্রাস করতে চান সুতরাং আমরা 45 ভোল্টে অপারেটিং করছি এবং আমরা একটি 45 গিগাবাইট এমএ খরচ করছি যদি আপনি একটি সাধারণ গুণন করেন তবে এটি আপনাকে 12 মেগাওয়াট আরও 15 মেগাওয়াট দেবে এটি 4 থেকে 3 হল 12 মেগাওয়াট 5 থেকে 3 থেকে 15 মেগাওয়াট আমি এটি উভয়ই যোগ করব যা আমাকে 135 মেগাওয়াট দেবে সুতরাং এটি খারাপ নয় এটি ঠিক আছে তবে এটি এখনও বেশ কিছুটা শক্তি 135 মেগাওয়াট বিদ্যুৎ যদি আপনি সর্বদা এটি চালিয়ে যান আপনি এটিকে স্ট্যান্ডবাই মোডে স্থানান্তর করার বিকল্পগুলিও দেখতে চাইতে পারেন এবং সুপ্ত অবস্থা স্লিপ মোডটি বেশ দুর্দান্ত কারণ আপনি এটি ব্যবহার না করা থাকলে বেশি খরচ হয় না আমি এখানে থামতে চাই